আগের অধ্যায়ে আমি উইলসন সমারফেল্ড কোয়ান্টাম শর্তটি প্রবর্তন করেছি যা বলে পর্যাবৃত্ত গতির জন্য ইন্টিগ্রাল p d x সমান n h হয় বা অ্যাকশান কোয়ান্টাইজড হয় ভাষায় লিখলে অ্যাকশান কোয়ান্টাইজড হয় h এর এককে আমরা এটি ব্যবহার করে দেখেছি প্রথমত সরল হারমনিক দোলকের ক্ষেত্রে মানে একটি কণা যার ভর m ও সেটি সরল দোলগতিতে দুলছে এই ক্ষেত্রে আমরা পেয়েছি n তম শক্তি স্তরের মান হয় n h ν যা আগে দেখা কৃষ্ণ বস্তুর বিকিরণের বর্ণালীর ফলাফলের সাথে মিলেছে দ্বিতীয়ত আমরা উইলসন সমারফেল্ড কোয়ান্টাম শর্ত ব্যবহার করেছি একটি কণার একমাত্রিক গতিতে যেটি x অক্ষ বরাবর x সমান 0 থেকে x সমান L এর মধ্যে সীমাবদ্ধ আমরা পেয়েছি যে এই ক্ষেত্রে শক্তি En সমান হয় n2h28mL2 অর্থাৎ En n2এর সমানুপাতিক এইবার আমরা এই শর্তটি ব্যবহার করব একটি দ্বিমাত্রিক ক্ষেত্রে যা বোর মডেল অনুযায়ী হবে তোমাদের মনে আছে বোর মডেলে কি ধরে নেওয়া হয় বোর মডেল অনুযায়ী ইলেকট্রনের কক্ষপথ নিউক্লিয়াস কে কেন্দ্র করে গোলাকার হয় ও কৌণিক ভরবেগ সংরক্ষিত হওয়ার ফলে সমস্ত কক্ষপথগুলি একই তলে অবস্থিত হয় এবার আমরা এর সাধারণীকরণ করব যাতে বোর মডেল অন্য কোনো আকারের কক্ষপথের জন্যও প্রযোজ্য হয় ক্লাসিক্যাল মেকানিক্স থেকে আমরা জানি যে বিভব যদি 1r প্রকারের হয় তখন সাধারণত কক্ষপথ হয় উপবৃত্তাকার অর্থাৎ একটি ইলেকট্রন গোলাকার কক্ষপথেও চলতে পারে বা তার কক্ষপথ উপবৃত্তাকার ও হতে পারে এদের কি ভাবে বোর সমারফেল্ড কোয়ান্টাইজেশান শর্তের সাহায্যে আহরণ করা যায় এবার তোমরা তাই দেখবে সবার আগে আমি ভরবেগের ধারণার সাধারণীকরণ করব আমি একটি রাশির সংজ্ঞা দেব আমাদের প্রয়োজনের জন্য যার নাম জেনেরালাইজড ভরবেগ যা যে কোন একটি ভ্যারিয়েবলের সঙ্গে সম্পর্কিত থাকবে যেমন x y z θ ϕ আমি যে কোন একটি ভ্যারিয়েবলের সাহায্যে অবস্থানের বর্ণনা দেব আর তার সঙ্গে জেনেরালাইজড ভরবেগের সংজ্ঞা দেব এর জন্য প্রথম পদক্ষেপ হিসেবে আমরা শক্তি E কে লিখব অবস্থান ভ্যারিয়েবলের সাপেক্ষে যেটি সুবিধাজনক হবে আর দ্বিতীয়ত সেই ভ্যারিয়েবলের সঙ্গে সম্পর্কিত p এর নাম দিলাম বড় হাতের X তো সেই pXসমান হবে ∂E∂X একটি উদাহরণ দিই ধরো একটি কণা দ্বিমাত্রিক জগতে চলমান তার শক্তি E হবে 12mr2 যেখানে r হল দূরত্ব যোগ 12mr22 যেখানে হল x অক্ষের সাথে তৈরি কোণ আমি এখানে প্লেনার পোলার কোঅরডিনেট ব্যবহার করেছি এখানে বিভব শক্তি নির্ভর করে r এর উপরে যা সাধারণত একটি ভেক্টর কিন্তু এখানে ধরে নাও সেটি সুধুই r তাহলে সংজ্ঞা অনুযায়ী pr সমান হবে ∂E∂ṙ যার মান হয় mṙ একই ভাবে p হবে ∂E∂ϕ̇ যার মান হয় mr2ϕ̇ তাহলে এই হল জেনেরালাইজড ভরবেগের ধারণা এবারে তোমাদের দেখাবো কেন একে জেনেরালাইজড ভরবেগ বলা হয় আমরা ধরে নিয়েছিলাম কণা টি দ্বিমাত্রিক জগতে চলাফেরা করছিল বলা যাক এই দ্বিমাত্রিক ক্ষেত্রে এই হল x ও y আর আমরা নিচ্ছি দুটি ভ্যারিয়েবল ও r তাহলে শক্তি হয় 12mr212mr22V যা ভেক্টরটির উপরে নির্ভর করতেই পারে কিন্তু আমি শুধু V নিচ্ছি এখানে জেনেরালাইজড ভরবেগ pr ∂E∂ṙ হবে mṙ এর মাত্রা কিন্তু রৈখিক ভরবেগের মতই আবার ভ্যারিয়েবল এর সংশ্লিষ্ট p অর্থাৎ ∂E∂ϕ̇ হবে mr2ϕ̇ যার মাত্রা সমান কৌণিক ভরবেগের সাথে তাহলে লক্ষ্য করো এখানে জেনেরালাইজড ভরবেগ কিন্তু সব সময় শুধুই রৈখিক ভরবেগ না হয়ে কৌণিক ভরবেগ ও হতে পারে তাই যেই কোয়ান্টাম শর্তটি হবে সেটি জেনেরালাইজড ভরবেগের সঙ্গে সম্পর্কিত হবে অর্থাৎ ∫prdr সমান হবে কোন পূর্ণসংখ্যা nr গুন h মানে nr h আর ∫pdϕ সমান হবে কোনো nh এই nr এর মান হতে পারে 0 1 এই রকম আর n এর মান ও হবে 0 1ইত্যাদি তাহলে এই ছিল কোয়ান্টাম শর্ত দুটি লক্ষ্য করো এর দুটির একটি নির্ভর করছে r এর উপর আর অন্যটি এর উপর আর এই দুটি মিলেই কক্ষপথ নির্ধারণ করবে এই নিয়ে আরও একটু আলোচনা করা যাক আমার কাছে আছে pr সমান mṙ আর p সমান mr2ϕ̇ এর সঙ্গে আছে দুটি কোয়ান্টাম শর্ত ∫prdr nr h ও ∫pdϕ nh কি হবে আমরা যদি একটি কেন্দ্রক বলের প্রভাবে x y তলে গতির কথা ভাবি আমরা ক্লাসিক্যাল মেকানিক্স থেকে জানি যে এই ক্ষেত্রে V সমান হয় kr আর এটি আকর্ষক কুলম্ব বা মহাকর্ষ বিভবের মতন হয় তাই এমন ক্ষেত্রে কক্ষপথ গোলাকার হতে পারে উপবৃত্তাকার ও হতে পারে এই কক্ষপথের উৎকেন্দ্রতা থাকে আর কৌণিক ভরবেগ যত বেশী হয় উপবৃত্তাকার প্রকৃতি কমতে থাকে তাই আমরা যদি দুটি কক্ষপথ নিয়ে আলোচনা করি একটি গোলাকার ও আরেকটি উপবৃত্তাকার যাদের কৌণিক ভরবেগ যথাক্রমে L1 ও L2 তাহলে L1 L2থেকে বেশী হবে এটি এমন ভাবেও বোঝা যায় যে কৌণিক ভরবেগ যদি 0 হয় অর্থাৎ L 0তাহলে তো গতি রৈখিক হবে যার গতিপথ মূলবিন্দু হয়ে যাবে তাই কৌণিক ভরবেগ যত কম উপবৃত্তাকার প্রকৃতি বা উৎকেন্দ্রতা তত বেশী এবার কোয়ান্টাম শর্ত প্রয়োগ করা যাক এখানে ধরো একটি কক্ষপথ দেওয়া আছে এই কম দূরত্বটি r1 আর এই দিকে r2 যদি prdr গণনা করি সম্পূর্ণ পর্যায়ের জন্য আমাদের কাছে থাকবে r1 r2prdr r2 r1prdr যদিও সিমেট্রির ফলে দুটি ইন্টিগ্রালই একই উত্তর দেবে তাই আমরা লিখতেই পারি এর সমান 2r1r2prdr অন্য দিকে V kr এই ধরণের কেন্দ্রক বলের ক্ষেত্রে p অর্থাৎ mr2ϕ̇ যা আসলে কৌণিক ভরবেগ সেটি সংরক্ষিত থাকে তাই p ধ্রুবক হয় এবার আমরা এই সমস্ত তথ্য প্রয়োগ করে কুলম্ব বলের প্রভাবে প্ল্যানার কক্ষপথে চলা একটি কণার শক্তি স্তর গুলি গণনা করব আর দেখব সেগুলি বোর মডেলের সঙ্গে মেলে কি না আমরা যা করছি তা হল একটি কণার গতি নিয়ে আলোচনা করছি যার উপরে বিভব kr প্রকারের পরমাণুর ক্ষেত্রে তা 14π0Ze2r ছাড়া কিছুই নয় এখানে e হল ইলেকট্রনের আধান যেটি ঘুরপাক খাচ্ছে আপাতত সুবিধার জন্য আমি লিখব kZe24π0 এই তন্ত্রটির শক্তি সমান হল 12mr212mr22 kr pr সমান ∂E∂ṙ অর্থাৎ mṙ এর সাথে সংশ্লিষ্ট কোয়ান্টাম শর্তটি হল 2r1r2prdr nrh এর সাথেই আছে p ∂E∂ϕ̇ অর্থাৎ mr2ϕ̇ mr2ϕ̇ হল ধ্রুবক একে নাম দিলাম L আর এর সংশ্লিষ্ট শর্ত হল সম্পূর্ণ পর্যায়ে mr2dϕ যার মানে হল আমি এই ক্রস আঁকা বিন্দু থেকে শুরু করে সবটা ঘুরে এলে d এর ইন্টিগ্রাল হবে যার সমান হল L02πdϕ L02πdϕ nh যেখান থেকে পাই L nh2π বা n যা বোরের দেওয়া উত্তরের সমান আমরা যদি এমন কক্ষপথ বিবেচনা করি pr অর্থাৎ mṙ সমান 0 L সমান n তাহলে শক্তি সমান হবে 12mr2যার মান 0 যোগ n222mR2 kr এর সঙ্গে থাকবে mv2rkr2 rR আর এখান থেকে আমরা একদম বোর মডেলের উত্তরটিই পাবো এবার যদি বিবেচনা করি যে কণাটি r দিকে চলা ফেরা করার সম্ভাবনাও আছে তাহলে গণনায় ṙ এসে যাবে তা থেকে উপবৃত্তাকার কক্ষপথ পাব আর তার জন্য prdr থাকবে যার মান 0 নয় অর্থাৎ mṙdr nrh তাহলে আমাদের কাছে এখন দুটি কোয়ান্টাম সংখ্যা রয়েছে nr ও n এবারে গণনা করি শক্তির সমীকরণ হল E 12mr212mr22 kr যা এমন ও লেখা যায় E pr22mL22mR2 kr এখান থেকে পাই pr√2mE L2r22mkr তাহলে আমরা পেয়েছি pr√2mE L2r22kr এই কক্ষপথটি এই রকম এখানে r1 আর এখানে r2 এই দুটি বিন্দুতে ṙ সমান শূন্য অর্থাৎ pr সমান 0 এটি হিসেব করা যায় এই ভাবে আমরা লিখব 2mE L2r22kr 0 তাহলে nrh সমান হবে 2r1r2√2mE L2r22krdr এই ইন্টিগ্রালটি একটু জটিল তাই এর উত্তর আমি তোমাদের বলে দিচ্ছি এর উত্তর হল 2πL mk 2mE আমি দুঃখিত এখানে একটি m বাদ গেছে তাহলে এই হল nrh যেখান থেকে আমরা এই ইন্টিগ্রালের সাহায্যে শক্তির চূড়ান্ত উত্তরটি পেয়ে যাই তোমরা হয়ত ভাবছ ঋণাত্মক 2 m E কেন মনে রেখো এটি কিন্তু আবদ্ধ দশা আর তাই E এর মান 0 থেকে কম হবে তাই আমরা এমন পেয়েছি প্রথম শর্ত ∫pdϕnh থেকে আমরা পেলাম L n আর দ্বিতীয় শর্ত ∫prdr nrh থেকে পেলাম 2πL mk 2mE nrh অর্থাৎ L mk 2mE nr এই ঋণাত্মক চিহ্ন সহকারে আমরা জানি L n তাই এটি ব্যবহার করলে পাবো nnrℏmk 2mE বা E nnr m k2 2n22যার সমান হল mZ2e43220221n2 তাহলে আমরা শক্তি E সমান পাচ্ছি mZ2e43220221n2 এখানে এই n সমান nnr এবার বোর মডেল অনুযায়ী বা n0 হলে কৌণিক ভরবেগ শূন্য হয় তাই n এর মান 0 কে বাদ দিয়ে হবে 1 2 3 ইত্যাদি এদিকে nr 0 1 2 প্রভৃতি হয় আর n nnr এই সমীকরণ থেকে শক্তি En পাওয়া যায় 136Z2n2 ইলেকট্রন ভোল্ট যা একদম বোর মডেলের উত্তরের সঙ্গে মিলে যায় কিন্তু উইলসন সমারফেল্ড কোয়ান্টাম শর্ত থেকে আমরা দুটি আলাদা কোয়ান্টাম সংখ্যা n ও nr পাই যারা খুবই গুরুত্বপূর্ণ এবার এদের বিশ্লেষণ করা যাক কোয়ান্টাম শর্তের ব্যবহারে আমরা পেলাম দুটি কোয়ান্টাম সংখ্যা n আর nr এবার বুঝে নিই এদের মানে কি n এর সঙ্গে কৌণিক ভরবেগ সম্পর্কিত হয় আর nr এমন হয় যাতে nr আর n যোগ করলে শক্তির হিসেব পাওয়া যায় তাই n nnr হলে মোট শক্তি সমান হয় অথচ একাধিক কক্ষপথ হতে পারে যেমন ধরো n 1 হলে nr0 আর n1 হতে পারে আবার n 2 হলে এমন হতেই পারে যে nr0 n2 অথবা nr1 ও n1 দুটি ক্ষেত্রেই কিন্তু মোট শক্তি একই অথচ কক্ষপথ ভিন্ন এবার n2 হলে এটি কেমন কক্ষপথ হতে পারে প্রত্যাশা মত উৎকেন্দ্রতা কম হলে কক্ষপথ গোলাকার হয় n এক হলে কৌণিক ভরবেগ কম তাই সেটি উপবৃত্তাকার কক্ষপথ হতে পারে তার মানে আমরা এই ধারণার প্রবর্তন করলাম যে একটি ইলেকট্রন কুলম্ব বিভবের প্রভাবে একটি তলে চললে উইলসন সমারফেল্ড কোয়ান্টাইজেশান শর্ত মেনে চলে কিন্তু তার একাধিক কক্ষপথ থাকতে পারে যাদের শক্তি সমান কিন্তু কোয়ান্টাম সংখ্যা আলাদা তাই এই অধ্যায়টি শেষ করব এই বলে যে আমরা কোয়ান্টাম শর্ত ব্যবহার করেছি কুলম্ব বিভবের প্রভাবে একটি তলে একটি ইলেকট্রনের গতির ক্ষেত্রে আর দেখেছি যে এই ক্ষেত্রে শক্তি সমানুপাতিক হয় 1n2 এর যা বোর মডেলের সঙ্গে মিলে যায় এর থেকেও গুরত্বপুর্ণ বিষয় হল এই শর্তটি শুধু গোলাকার কক্ষপথ নয় উপবৃত্তাকার কক্ষপথের জন্যও প্রযোজ্য আর এটি একই শক্তির জন্য একাধিক কোয়ান্টাম সংখ্যার ধারণার প্রবর্তন করে একাধিক কোয়ান্টাম সংখ্যা মানে একাধিক কক্ষপথ যাদের শক্তি সমান আর এটি হতে পারে বিভিন্ন উপবৃত্তাকার কক্ষপথের জন্য যাদের উৎকেন্দ্রতা আলাদা